এতক্ষণে আমরা ইলেক্ট্রোম্যাগনেটিক ঘটনা টা শিখে গেছি ইলেক্ট্রোম্যাগনেটিক ঘটনা টা ম্যাক্সওয়েলের সমীকরণ দ্বারা পরিচালিত হয় সুতরাং সমীকরণ গুলো লেখা যাক গাউসস ল Gausss law বলে যে E 0 আবার ফ্যারাডেস ল Faradays law বলে যে E B∂t B µojµ00E∂t যেখানে B রেগুলার কারেন্ট এবং ডিসপ্লেসমেন্ট কারেন্ট এর ওপর নির্ভর করে যেটা ইলেকট্রিক ফিল্ড এর পরিবর্তন এর জন্য তৈরি হয় চার নম্বরটা হল B 0 এখন এই বক্তৃতাতে এই সমীকরণ গুলো ভালো করে অন্বেষণ করা যাক এবং দেখা যাক তারা কি পূর্বাভাস করে উদাহরণ হিসেবে ফ্রী স্পেস এর পরিস্থিতি টা নেব একটা স্পেস ধরা যাক যেখানে সমস্ত ফিল্ডগুলো আসছে এবং এখানে কোন কারেন্ট নেই কোন চার্জ নেই শুধু বাইরে থেকে ফিল্ডগুলো আসছে তাহলে এর E এবং B বর্ণনা করব যে E0 কারণ ভেতরে কোন কারেন্ট নেই E B∂t B µ00E∂t এবং B 0 দেখা যাক যে যখন এই ফিল্ড গুলো ভেতরে আসে তখন কি হয় ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড E থাকবে যেটার সময়ের সাথে পরিবর্তন হবে সুতরাং আমরা E∂t ≠0 লিখতে পারি এবং এটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এই ম্যাগনেটিক ফিল্ডটারও সময়ের সাথে পরিবর্তন হবে কারণ এটা এমন একটা জিনিশ থেকে তৈরি হচ্ছে যেটারও সময়ের সাথে পরিবর্তন হচ্ছে অতএব B∂t ≠0 লিখতে পারি এই পরিবর্তিত ম্যাগনেটিক ফিল্ডটা আবার একটা ইলেকট্রিক ফিল্ড E তৈরি করে যেটারও সময়ের সাথে পরিবর্তন হয় এবং এই ইলেকট্রিক ফিল্ড আবার একটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড B তৈরি করে সুতরাং এরকম করে আমরা এগিয়ে যাব কোথায় থাম্ব আমরা উদাহরণ হিসেবে যখন আগের বক্তৃতাতে একটা ক্যাপাসিটর এ ডিসপ্লেসমেন্ট কারেন্ট এর প্রবলেমটা যদি ধরা হয় তাহলে এই প্লেটগুলোর মধ্যে ইলেকট্রিক ফিল্ড এর পরিবর্তন টা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এবং এখানে আমরা থেমে যাব এই ম্যাগনেটিক ফিল্ডটা যেটা তৈরি হচ্ছে সেটার পরিবর্তন হওয়াতে আরেকটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা ধরা হয় নি একই ভাবে একটা প্রবলেমে ফ্যারাডেস ল দিয়ে আমরা আবেশিত ইলেকট্রিক ফিল্ড গণনা করছিলাম উদাহরণ হিসেবে একটা সলিনয়েড ধরা যাক যার মধ্যে কারেন্ট এর পরিবর্তন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড গণনা করে আমরা থেমে যাব এবং ইলেকট্রিক ফিল্ড এর পরিবর্তন হচ্ছে কিনা অথবা এর জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কিনা এই সবের ব্যাপারে ভাবব না সুতরাং আমরা কোথায়ে থামব কোথায়ে থামতে হবে সেটা আমরা বুঝব কিকরে সুতরাং এগুলো তে আমরা কোয়াজিস্ট্যাটিক অনুমান ব্যবহার করছিলাম যেখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড অথবা ইলেকট্রিক ফিল্ড কে গণনা করে থেমে যেতাম এবং পরের পদক্ষেপে যেতাম না সুতরাং কোয়াজিস্ট্যাটিক অনুমানটা ঠিক করে বুঝতে হবে দেখা যাক আমরা কি করেছিলাম উদাহরণ হিসেবে একটা সলিনয়েড ছিল যার মধ্যে কারেন্ট এর প্রবাহ ছিল যেখানে কারেন্ট I টা সময়ের ওপর নির্ভর ছিল অতএব ভেতরে ম্যাগনেটিক ফিল্ড B টার সময়ের সাথে পরিবর্তন হচ্ছিল এবং ফ্যারাডেস ল দিয়ে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছিল যেটা চারপাশে ঘুরছিল আমরা কেবল এলোমেলো ভাবে তৈরি করছি এটা অন্যভাবেও হতে পারে একই ভাবে অন্য উদাহরণে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর নিয়েছিলাম এবং একটা কারেন্ট I এর প্রবাহ ছিল এই কারেন্টটা সময়ের ওপর নির্ভর করে অতএব প্লেট গুলোর মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় যেটার সময়ের সাথে পরিবর্তন হয় এবং যেটা একটা বৃত্তাকার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে কিন্তু আমরা এই ম্যাগনেটিক ফিল্ডেই থেমে গেছি আমরা ওটার বেশি যাই নি ওটা হয়ত আরেকটা অতিরিক্ত ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারত কিন্তু কেন আমরা ওখানে থেমে গেছি আমাদের সেটা করার কি অধিকার আছে আমরা সেটা এই বক্তৃতায় কোয়াজিস্ট্যাটিক অনুমান দিয়ে বিশ্লেষণ করব এই দুটো গণনা ওই অনুমানের ভিত্তিতে করা হয়েছে এবং আমরা বুঝতে চাই যে কখন আমরা এই অনুমানটাকে প্রয়োগ করতে পারি সুতরাং এটা করার জন্য আবার ওই সমীকরণ গুলোর সময় নির্ভর সমীকরণ দিকে নজর দেওয়া যাক যেটা বলে যে এই ফিল্ড গুলো একে ওপর কে তৈরি করে সুতরাং আমাদের কাছে E B∂t B µ00E∂t আছে আমরা µ00E∂t কে 1C2E∂t যেখানে C হল আলোর গতি কারণ আলো হল ইলেক্ট্রম্যাগনেটিক ওয়েভ ধরা যাক যে এই সমস্যাতে লেংথ স্কেল টা হল l এটার মানে হল যে আমি একটা ক্যাপাসিটর দেখছি যেটা আগের বক্তৃতাতে দেখেছিলাম ক্যাপাসিটরের সাইজটা 10 সেন্টিমিটার এর মতন হবে আমরা ফিল্ড গুলো কে কিছু মিটার এর দূরত্ব থেকে খেয়াল করছি সুতরাং লেংথ স্কেলটা ধরে নিচ্ছি 2 মিটারের মতন হবে ধরা যাক যে সময়ের স্কেলটা অর্ডারের হবে আবার এটার মানে হল যে ধরা যাক একটা সিগনাল অথবা একটা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করছি যা সময়ের সাথে পরিবর্তন হয় টাইম পিরিয়ড টা হল ω তাহলে সিগনালটাকে আমরা EE0sinωt লিখতে পারি তাহলে সময়ের স্কেল টা 2π হবে এটাই হল স্কেলটা যেটার ব্যাপারে বলছি তৃতীয় পরিমাণটা হতে পারে যে system টা একটা বেগ v নিয়ে চলছে এবং বেগটার অর্ডার হল l সুতরাং এই তিনটে জিনিস আছে এবং দেখা যাক কি পরিস্থিতিতে l এবং এই সমস্ত জিনিসগুলো সম্পর্কিত হয় যাতে আমরা কোয়াজিস্ট্যাটিক অনুমান প্রয়োগ করতে পারি এই সমীকরণ গুলো আবার লিখব যেটা হল B µ00E∂t 1C2E∂t আর E B∂t সুতরাং টাইম লেংথ স্কেল l টাইম স্কেল এবং বেগ v নিয়ে আমরা এই সমীকরণ গুলো কে BBl যেখানে l হল B এর মান এটা প্রায় 1C2E∂t এর সমান হবে সুতরাং এটা হবে E

E একই ভাবে আরেকটা সমীকরণে আমাদের কাছে E l আছে এবং দেখা যাক এটাকে কিকরে কাজে লাগানো যায় একটা সলিনয়েড এর উদাহরণ ধরা যাক একটা কারেন্ট I আছে যেটা টাইম স্কেল এর সাথে পরিবর্তন হচ্ছে অতএব এই পরিবর্তিত ম্যাগনেটিক ফিল্ডটা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে সুতরাং আমরা এই সমীকরণটা ব্যবহার করব এবং খেয়াল করবে যে এটা একটা দূরত্ব l এ আছে অতএব বলবো যে Einduced B ম্যাগনেটিক ফিল্ড যাই হোক না কেন এটাই হল ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড এই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডটারও সময়ের সাথে পরিবর্তন হচ্ছে অতএব এটা একটা নতুন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে সুতরাং এই ম্যাগনেটিক ফিল্ডটাকে Binduced হিসেবে লেখা যাক Binducedl1C2Einduced হবে Binducedl1C2Einduced সুতরাং Binducedl1C2Einduced তোমাদের আবার বলে দি যে যেহেতু এটা একটা নতুন স্লাইড আমি এই অঞ্চলে আছি যেখানে একটা সলিনয়েড আছে আমি l দূরত্বে তাকাচ্ছি ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড এবং এর ফলস্বরূপ ম্যাগনেটিক ফিল্ড B ভেতরে সময়ের সাথে পরিবর্তন হবে সুতরাং আমরা আগে দেখেছিলাম যে Einduced B যেখানে B প্রাথমিক ভাবে সলিনয়েডের মধ্যে পরিবর্তন হচ্ছে অতএব BinducedllτC2l B যেটা হল l2τC2 সুতরাং দেখা যাক কি হচ্ছে প্রাথমিক ভাবে আমাদের কাছে B আছে যেটাকে আমরা B0 বলছি এটা একটা ইনডিউসড ফিল্ড তৈরি করে এটাকে E1 বলছি যেটা একটা ফিল্ড B1 তৈরি করে এবং এরকম ভাবে চলতে থাকে E1 হল এর সাথে সম্পর্কিত এবং B1 হল l2τC2 B এর সাথে সম্পর্কিত সুতরাং B1 l2τC2B0 যদি lτC≪1 হয় তাহলে B1 কে অবহেলা করা যাবে এই কারনেই আমরা এটাকে অবহেলা করে চলেছি যেহেতু আমরা দূরত্ব l এর ব্যাপারে কথা বলছি যেটা τC এর থেকে অনেক ছোট C অনেক বড় C প্রায় 3×108 সুতরাং যতক্ষণ না আমরা অনেক বেশি দূরত্ব বা খুব কম টাইম পিরিয়ড নিচ্ছি যাতে τC খুব ছোট হয় B1 প্রায় নগণ্য হবে আমরা অন্য রকম ভাবে একই রকম যুক্তি প্রয়োগ করতে পারি আরেকটা উপায় ছিল যখন আমরা এই ক্যাপাসিটরটা নিয়েছিলাম যার মধ্যে একটা কারেন্ট I ভেতরে আসছিল এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছিল সুতরাং প্রাথমিক ভাবে আমাদের কাছে E যেটাকে আমরা E0 ও বলতে পারি যেটা B1 কে তৈরি করছে যেটা আবার E1 কে তৈরি করছে ইত্যাদি আবার যুক্তি প্রকাশ করতে পারি যে B1t µ00E0∂t এটা থেকে যুক্তি দিয়ে বলতে পারি যে আমরা B1tl পাব যেটা 1τC2E0 দেবে যেটা B1t দেবে এবং B1tlτC2E0 আবার E B∂t যেখান থেকে E1 পাব যেটা হল l2τC2E0 সুতরাং আবার দেখতে পাচ্ছি যে যদি l≪ τC হয় আমরা এই অর্ডার এ থেমে যাব এবং তারপর এর প্রভাব টা দেখব অবশেষে যদি lτC খুবই ছোট হয় এটার মানে হল যে আমরা lτC লিখতে পারি যেখানে v হল একটা বেগ তাহলে vC≪1 হবে এবং আমরা এই ধরণের অনুমান ব্যবহার করতে পারব উদাহরণ হিসেবে এটা একটা চার্জ পার্টিকেলের কেস হতে পারে যেটা একটা বেগ v নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা l এর পরিবর্তে লিখব যেটা হল এই বেগ এর সমান এখন এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট এর আরেকটা প্রকাশ এই উদাহরণটা হবে যদি একটা চার্জ পার্টিকেল থাকে যেটা একটা বেগ v নিয়ে যাচ্ছে তাহলে আমাদের কাছে এই সমীকরণ B µoj টাই শুধু আছে যেখানে j হল ফ্রী কারেন্ট এখন যদি এই অঞ্চলে স্টোকসস থিওরেম Stokess theorem ব্যবহার করি যেখান দিয়ে চার্জ পার্টিকেলটা গেছে আমরা Bdl পাব যেটা হল µoI কিন্তু I এই অঞ্চলে 0 কারণ চার্জ পার্টিকেলটা ওখানে নেই ওটা অন্য কোথাও যাচ্ছে অতএব এটার মানে হল B0 বাস্তবে ডিসপ্লেসমেন্ট কারেন্টের কারণে এটা তৈরি হয় না আবার এই চার্জ এর জন্য এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয় এবং যেহেতু চার্জটা চলছে ইলেকট্রিক ফিল্ড টারও সময়ের সাথে পরিবর্তন হয় এবং এটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এটাকে একটা এসাইনমেন্ট প্রব্লেম হিসেবে দেব